নমস্কার আমি আইআইটি কানপুরের প্রফেসর জয়ন্ত চ্যাটার্জী আমরা আজকের বিশ্বে পরিষেবা পরিচালনা এবং সমসাময়িক সমস্যাগুলি নিয়ে আলোচনা করছি সর্বশেষ সেশনে আমরা সার্ভিস উৎকর্ষতা নিয়ে আলোচনা করছিলাম আমরা একটি কেস স্টাডিহিসাবে আলোচনা করছিলাম মাদুরাই এবং ভারতের অন্যান্য অঞ্চলে থাকা অরবিন্দআইহাসপাতালেরদুর্দান্ত উদাহরণ আমরা McDonalds to Mc Surgery থেকে বিখ্যাত উক্তিটি দিয়ে শেষ সেশনটি শেষ করেছি ওয়াল স্ট্রিট জার্নাল নিবন্ধ থেকে উদ্ধৃত যা ডাঃ ভি মানে ড জি ভেঙ্কটস্বামীর প্রিয় উক্তি ছিল"ম্যাকডোনাল্ডস কেন কারণ ম্যাকডোনাল্ডস সেই সময় ছিল আজও আছে" পুনরাবৃত্তি যোগ্যতার ধারণার ভিত্তিতে বিশ্বজুড়ে কম দামে ভাল মানের উচ্চ ভলিউম খাবার সরবরাহকারী একটি দুর্দান্ত পরিষেবা সংস্থার উদাহরণ এবং যেমনটি আমরা হাইলাইট করেছি যে সমস্ত ম্যাকডোনাল্ডস আউটলেটগুলি একই প্রক্রিয়া ধাপ অনুসরণ করে প্রায় একই প্রক্রিয়াতে কাজ করে সমস্ত আউটলেট সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতবর্ষেরকলকাতায় যেখানেই হোক না কেন লোকেরা একই নির্দেশিকা সেটগুলির এবং একই ম্যানুয়ালগুলির সাথে প্রশিক্ষিত হয় ফলস্বরূপ সেই পরিষেবা সংস্থার প্রত্যেকেরই এবং গ্রাহকদেরও পরিষেবার মূল ভিত্তি সম্পর্কে ধারণা খুব স্পষ্ট থাকে কাজগুলিকে উপাদানগুলির অংশ অনুযায়ী ভাগ করা হয় এবং এগুলি তারপরে ক্রমাগত পুনরায় একত্রিত করে সেগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে ভাল ডেলিভারির জন্যে তৈরী করা হয় বেসিক প্রক্রিয়ার ব্লকগুলিতে কোনও আপস করা হয় না প্রক্রিয়ার মধ্যে ওইটুকু পরিবর্তনই সম্ভব যেটুকু সিক্স সিগমা অনুযায়ী করা সম্ভব এতে ব্যর্থতার হার মিলিয়ন প্রতি মাত্র কয়েকটি অংশের ক্ষেত্রে হতে পারে তবে তাদের বিবেচনা রয়েছে বিচক্ষণতাটি থাকবে পুনরায় সমাবেশ ও সূক্ষ্ম বিচারের দ্বারা ঠিক করে নেওয়ার মধ্যে প্রক্রিয়াটি অনুকূলকরণের জন্য আমরা আবার এই পুনঃস্থাপনের কিছু কৌশল দেখতে পাব সুতরাং সিস্টেমটি কোনও ত্রুটি ছাড়াই কাজ করবে কারণ ব্লক টু ব্লক ট্রান্সফার গ্রাহক যেমন পরিষেবা প্রবাহে অগ্রসর হবে পূর্বনির্ধারিত পুনরাবৃত্তিযোগ্য ভালভাবে কাজ করা পদক্ষেপগুলি অনুসরণ করবে গুণমান নিয়ন্ত্রণ অভিন্ন বজায় থাকবে এবং গ্রাহকরাও খুশি হবে এবং আরো বেশি সংখ্যক গ্রাহক যারা পয়সা দিতে সক্ষম তারা অরবিন্দের দোরগোড়ায় আসবেযারা ভর্তুকি দেবেনতার ফলে আরও অনেক বেশি সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা যাবে এবং এই কারণেই ডঃ ভি এরকাছে ম্যাকডোনাল্ডসের ধারণাটি এতই আকর্ষণীয় ছিল সুতরাং সংক্ষিপ্তসারটি জানাতে এবং সমতা আনতে আমরা কম দামে এই উচ্চ মানের প্রক্রিয়াটি দিয়ে শুরু করি এবং এটি ডাঃ ভি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে ছানি বা ক্যাটারাক্ট অপারেশন অন্য সার্জিক্যাল অপারেশন গুলির থেকে আলাদা এর প্রক্রিয়া গুলি কে বিভক্ত করে খুব বেশি ভিন্নতার প্রয়োজন ছাড়াই পুনরাবৃত্তি করা যেতে পারে সুতরাং প্রতিটি শল্যচিকিত্সার ব্যয় খুব সামান্যই হেরফের হবে ব্যয়টি সঠিকভাবে গণনা করা যেতে পারে এবং একই পদ্ধতি পুনরাবৃত্তিমূলকভাবে সম্পাদন করার ফলেযে সুবিধা স্থাপন করা হয়েছে তার সর্বোত্তম ব্যবহার হবে প্রশিক্ষণ পদ্ধতিগুলি স্ট্যান্ডার্ডইজট করা যায় এবং তাই ছানি বা কেটারাক্ট অপসারণএকটি পদ্ধতি ভিত্তিক নিরাময়মূলক চিকিত্সা হিসাবে বিবেচনা করা হয়েছিল সুতরাং লোকেরা স্বেচ্ছায় অর্থ দিতে রাজি হয়েছিল কারণ নিরাময়ের রূপান্তরটি খুব চিত্তাকর্ষক ছিল এমন ব্যক্তি যিনি আগে খুব কম দেখতে পেতেন ছানি অপারেশনের পরপরই দেখতে পেতেন গ্রাহকরা ভাল ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিল তাই আরও বেশি লোকেরা অর্থ প্রদান করতে ইচ্ছুক ছিল এবং গ্রাম থেকে বেশি লোক দরিদ্র মানুষের চিকিত্সা করা যেতে পারত সুতরাং আমরা এখন এটিরবিজ্ঞানটি খতিয়ে দেখবএখন আপনাদের সামনে একটি বিশেষ পরিস্থিতি দেখতে পাবেন এখানে চক্ষু ডাক্তার আছেন চক্ষু সহকারী কর্মীরা আছেন সিনিয়র মেডিকেল অফিসার বা বিশেষজ্ঞ বা সার্জন রয়েছেন স্পষ্টতই এইসবলোকেরা খুব মূল্যবান তাদের মধ্যে কয়েকজন চোখের ডাক্তার তুলনামূলকভাবে কম দামি তবে তারা কোন উচ্চমূল্যের প্রসেস চালায় এবং এমন অনেক লোক ছিলেন যাদের অপথালমিক অ্যাসিস্ট্যান্টরা প্রথমে স্ক্রিন করছিলেন সুতরাং অরবিন্দ আই কেঁয়ার শুধু সর্বশেষ পরীক্ষাটি করছে তারা প্রক্রিয়া প্রবাহের সংখ্যায় বিভাজন শুরু করে তাই সংশোধনমূলক ক্রিয়াগুলির জন্য রোগীদের আরও পরিমাপ এবং প্রাক অপারেশন নির্ধারকগুলির জন্য অপটোমেট্রি রুমে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেই রোগীদের বিশেষ ক্লিনিকগুলিতে রেফার করা হয় যাদের প্রকৃতপক্ষে চোখের আরও জটিল সমস্যা ছিল এবং ছানি অপারেশন করানোর রোগীদের পৃথক করা হয় সুতরাং যে সমস্ত লোকেরা তাত্ক্ষণিকভাবে উপস্থিত হতে পারেননি এবং আরও বেশি বিশেষজ্ঞের চিকিত্সার প্রয়োজন ছিল তাদের আলাদা করা হয়েছিল যে রোগীদের আরও তথ্যের প্রয়োজন ছিল সংশোধনমূলক পদক্ষেপের পরামর্শ দেওয়া যেতে পারে তাদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল সুতরাং রোগীরা যারা ছানি অপারেশনের জন্য রয়েছেন তাদের আলাদা করে এই প্রক্রিয়া প্রবাহে আনা হয়েছিল আমরা যখন বিমানবন্দর ক্রিয়াকলাপকে সহজতর করার বিষয়ে আলোচনা করছিলাম সেটিও এটির মত প্রায় একই রকম সুতরাং বিমানের অবতরণের ঠিক আগ মুহূর্তে কোন কন্টেইনারের মধ্যে যেমন কোন জিনিসের স্টক রাখা হয় সেরকম যাত্রীদের কেও গেটের সামনে জমায়েত করে রাখা হয় এবং বিমানটি অবতরণ করার সাথে সাথে সেটি পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই কনটেইনার ভর্তি যাত্রীদের স্থানান্তরিত করা হয় সুতরাং এটি স্টক এবং প্রবাহের মতো যা ভাল প্রক্রিয়া প্রবাহ ডিজাইনে খুব জনপ্রিয় সুতরাং একইভাবে এখানে আমাদের 20 জন রোগী বসে ছিলেন তারা মেডিকেল কর্মীদের দ্বারা প্রস্তুত হচ্ছিলেন অপেক্ষার সময় সমস্ত প্রাক অপারেটিভ প্রক্রিয়া চলছিল সুতরাং জটিল পদক্ষেপ নেওয়ার আগে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ একত্রিত করা হয় এটি আমরা আগেও আলোচনা করেছি যেখানে অদরকারী পদক্ষেপগুলি সরিয়ে ফেলাহয় সুতরাং শুধু শুধু অপেক্ষা করতে হয় না তবে একই সাথে চিকিত্সা চলতে থাকা অপেক্ষা করতে হয় ক্রিয়াকলাপগুলি একত্রিত করা হয় এবং যতদূর সম্ভব নিষ্ক্রিয় কার্য গুলি বাদ দিয়ে দেওয়া হয় সুতরাং ২০ জন রোগী লাইনে অপেক্ষা করছেন তবে আসলে ঠিক অপেক্ষা করছিলেন না তাদের চিকিত্সা করা হচ্ছিল তাদের পরের প্রসেস এর জন্য তৈরি করা হচ্ছিল করা হচ্ছিল এবং তারপরে অপারেশন থিয়েটারের মধ্যেও তাদের 3 টি শয্যা রয়েছে সুতরাং একটি বিছানা সেই ব্যক্তির জন্য ছিল যে এখন প্রায় সম্পূর্ণ প্রস্তুত চিকিত্সক কেবল চূড়ান্ত ছানি অপারেশন করছিলেন যা এট্রোফাইড জৈবিক লেন্স তুলছিল এবং তারপরে সেই জায়গাতে নতুন কৃত্রিম লেন্স সন্নিবেশ করানো হচ্ছিল সুতরাং আসল মানব লেন্সগুলি বের করে আনা হয়েছে কৃত্রিম লেন্সগুলি বসানো হয়েছে এটি সর্বাধিক কঠিন অপারেশন কেবলমাত্র একজন প্রশিক্ষিত ডাক্তারই করতে পারেন এবং ডাক্তাররা কেবল এটিই করেছিলেন চিকিত্সক চোখে কোন ওষুধের ফোটা দেয় নি ডাক্তার অন্যান্য সমস্যার জন্য চেক করেননি ডাক্তার রক্ত পরীক্ষা করেননি ডাক্তার অপারেশন করার জায়গাটি পরিষ্কার করছেন না ডাক্তার কেবল লেন্স বের করে নিচ্ছিলেন লেন্স লাগিয়ে দিচ্ছিলেন ও লেন্স বের করে নিচ্ছিলেন নতুন লেন্স লাগাচ্ছেন ফলস্বরূপ অপারেশনগুলির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো যেতে পারে এখন প্রায় চারটি অপারেশন প্রতি ঘন্টায় চারটি ছানি অপারেশন করা যেতে পারে আমি মনে করি তারা এখন ছয়টির স্তর অর্জন করে নিয়েছে সুতরাং আগে যেখানে একজন ডাক্তার একশিফটে 10 কি বড়জোর 15 জন রোগীর চিকিৎসা করতে পারতেন এখন সেই ডাক্তার একই সময়ে প্রায় 30 থেকে 40 জন রোগী চিকিৎসা করছেন চাপ ছাড়াই ক্লান্তিহীন ভাবেভাল পারফরম্যান্সের উচ্চ স্তরে থেকে সুতরাং এটি স্বাস্থ্যসেবাতে প্রয়োগ করা বিখ্যাত assembly লাইন মডেল এবং তারপরে এটি অন্য ব্যবহারের জন্য প্রয়োগ করা হয়েছে এটি ছানি শল্য চিকিত্সার জন্য গৃহীত হয়েছিল কিন্তু বিভিন্নভাবে এই প্রক্রিয়া অন্তর্দৃষ্টি এই সমঝদারির ডেরিভেটিভগুলি তখন আরাবিন্দ এবং বিশ্বের অন্যান্য হাসপাতালগুলি প্রয়োগ করেছিল ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো আরও গুরুত্বপূর্ণ অপারেশনের চিকিত্সার জন্য আমি এখন আপনাকে একটি উদাহরণ দেখাব যে চক্ষু ক্লিনিক থেকে প্রায় সমতুল্য ডেটা নিয়ে এটি কীভাবে করা হয় এটি খুব প্রশস্ত নমুনার উপর ভিত্তি করে নয় তবে বেশিরভাগ চক্ষু ক্লিনিকগুলিতে মোটামুটি এই ধরনের ডাটাই তৈরি হয় সাধারণত যা ঘটে তা হল রোগীরা যখন আসছেন তাদের প্রথমে প্যারামেডিক কর্মচারী তাদের সাথে করে নিয়ে আসা ডাক্তারের রেফারেল কাগজপত্রগুলো পরীক্ষা করেন এবং সাধারণত যে সমস্ত লোকেরা রেটিনোপ্যাথির সমস্যা নিয়ে আসেন তারা ডায়াবেটিস রোগী সুতরাং তাদের কাছে অনেকগুলি মেডিকেল রেকর্ড ইত্যাদি রয়েছে যা যাচাই করা দরকার সুতরাং আপনারা দেখতে পাবেন এটি একটি সাধারণ চিত্র যা আমরা এই ধরণের প্রক্রিয়া প্রবাহের জন্য এবং লাইন ব্যালেন্সিংয়ের জন্য ব্যবহার করি সুতরাং এই ব্লকে তিনটি বিভাগ রয়েছে এটি হল ক্রিয়াকলাপ সংখ্যা এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি প্রতি ঘন্টায় প্রবাহের হার সুতরাং এই রেফারেল এবং পূর্ববর্তী মেডিকেল রেকর্ড পর্যালোচনার জন্য প্রতিটি ব্যক্তির ধরুন 15 সেকেন্ড লাগছে এটি কিছুটা অনুমানিক সংখ্যা তবে আপনি 15 সেকেন্ড কে 15 মিনিটে পরিবর্তন করতে পারবেন তবে এই ক্ষেত্রে কমবেশি সমস্ত সংখ্যা একইভাবে সেকেণ্ড থেকে মিনিটে চলে যাবে তবে এই মুহুর্তে আমাদের সেকেন্ডেই থাকতে দিন সুতরাং এক ঘণ্টার মধ্যে আমাদের কাছে 3600 সেকেন্ড আছে সেটিকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তার মানে সর্বাধিক লোকের সংখ্যা যা এই এক ঘণ্টার মধ্যে এই প্রবাহ দিয়ে বেরিয়ে যেতে পারবে সেটা হবে 240 যত সংখ্যক লোকই আসুক না কেন এখন এই 240 জন লোক পরবর্তী প্রসেস ব্লকে যাবে যেখানে তাদের পেমেন্ট করতে হবে ধরুন সেটা করতে সময় লাগে 30 সেকেন্ড স্পষ্টতই 60 সেকেন্ডে এক মিনিট হয় এবং 60 মিনিটে 1 ঘন্টা হয় সুতরাং এক ঘন্টা বা 3600 সেকেন্ডে পেমেন্ট প্রবাহ থেকে একশো কুড়ি জন লোক বেরোতে পারবে এখানে আপনি দেখুন সর্বাধিক লোকের সংখ্যা 240 থেকে কমে 120 হয়ে গেল পরবর্তী ধাপে যেখানে অনেকগুলি ডায়াগনস্টিক পরীক্ষা করা হবে তা ধরুন এই পরীক্ষাগগুলি জনপ্রতি 60 সেকেন্ড সময় নেয় সুতরাং এমনকি আপনার কাছে যদি একাধিক মেশিন থাকে সেখানেএকসাথে অনেক টেস্ট করিয়ে নেওয়া যাবে তবুও একজনের টেস্ট করতে 60 সেকেন্ডে লাগবে যার অর্থ সর্বাধিক আমরা এই ব্লকে 60 জনের প্রক্রিয়া করতে পারি পরবর্তী প্রবাহে যেখানে আপনি জানেন রোগীদের পোশাক পরিবর্তন হবে এবং নির্দিষ্ট স্বাস্থ্যকর পদক্ষেপ করা হবে যাতে অপারেশন সম্পাদন করা যায় এবং কিছু প্রস্তুতিমূলক প্রক্রিয়া সেখানে উপস্থিত থাকে এবং মনে করা যায় যে সেখানে ব্যক্তি প্রতি 40 সেকেন্ড সময় নেয় সুতরাং 3600 কে 40 দ্বারা ভাগ করা হয়েছে যার অর্থ আমরা এখন 90 জনকে প্রক্রিয়াজাতকরণের দিকে তাকিয়ে দেখছি এর মধ্যে আরো একটি প্রক্রিয়া আছে যাতে প্রতি ব্যক্তি 20 সেকেন্ড লাগে তার মানে যেখানে এক ঘন্টায় 180 জন লোক বেরোতে পারে এবং অবশেষে সংখ্যাটি রয়েছে আসল গুরুত্বপূর্ণ অপারেশনটি হল লেজার অপারেশন এবং ধরুন যে কেবল 30 সেকেন্ড সময় নেয় সুতরাং তাত্ত্বিকভাবে যার অর্থ প্রতি ঘন্টা 120 রোগীদের প্রক্রিয়া করা যেতে পারে তবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যদিও প্রথম পদক্ষেপের মধ্যে 240 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল যেটি 120 তে নেমে 60 তে নেমেছে অতএব পরবর্তী ধাপে যদিও 90 জনকে প্রক্রিয়াজাত করা যায় এবং পরবর্তী পদক্ষেপে 180 জনকে প্রক্রিয়াজাত করা যায় ইতিমধ্যে এখানে অপেক্ষা করা লোক রয়েছেসুতরাং এটি আমাদের প্রক্রিয়াজাত অসুবিধা বা প্রসেস বটলনেক যেখানে লাইনগুলি গঠন শুরু হয় এবং সুতরাং সামগ্রিক প্রবাহ 120 এর সর্বোত্তম স্তরে পৌঁছতে পারে না সমাধানটি আমরা যেটি করি তা হল ডাটা ভিত্তিক প্রক্রিয়াচিহ্নের সাথে স্বাস্থ্যসেবা এবং চোখের যত্নের জ্ঞান মিলিয়ে পরিষেবার উৎকর্ষতা তৈরি করি সুতরাং দেখুন এখানে আমরা দুটো প্রক্রিয়াকে মিলিত করেছি 1 এবং 4 দুটো সমান্তরাল প্রক্রিয়া তৈরি করেছি 4 যেহেতু হাইজিন স্টেপ ছিল সুতরাং 1 এবং 4 মিলিত করা যায় তারপরে আসছে স্টেপ 3 যেটা ডায়াগনস্টিক স্টেপ এবং তারপরে আসবে পেমেন্ট করার প্রক্রিয়া সুতরাং আপনি যেটা করবেন সেটা হলো এই সমস্ত প্রক্রিয়া গুলোকে ভাল করে দেখুন এবং দেখুন কোন প্রক্রিয়াটি সবথেকে বেশি সময় নিচ্ছে তারমানে সেটা হচ্ছে গিয়ে বটলনেক এবং তার পরে চেষ্টা করুন কি করে সমান্তরাল অপারেশন এবং বিভিন্ন কম্বিনেশন তৈরি করা যায় যার মাধ্যমে শেষ পর্যন্ত আপনি বেশি থ্রুপুট পেতে পারেন এটি একটি খুব সাধারণ উদাহরণ যদি এটি আরও বিস্তারিত পদক্ষেপ হয় তবে আমরা এই প্রক্রিয়া চিহ্নগুলি ব্যবহার করতে পারি এবং এই চার্টটি তৈরি করতে পারি এটি এখানে প্রক্রিয়া চার্ট এখানে আমরা চলার প্রতিটি পদক্ষেপ দেখছি রুগীকে বাঅপারেটিভের কতটা পথ যেতে হবে পরিষেবা প্রদানকারীকে কতটা পথ যেতে হবে এবং তাতে কতটা সময় লাগছেএবং এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন আমরা যে সার্ভারটি নিয়েছি সেখানে পরিষেবা সরবরাহকারীটি 9 মিনিট নিচ্ছেন এবং গ্রাহক 775 মিনিটের জন্য প্রক্রিয়াধীন রয়েছেন সুতরাং ডক্টর Vতার প্রখর অন্তর্দৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে উন্নত প্রক্রিয়া পরিচালনারচর্চা করে শিল্প প্রকৌশল ব্যবহার করে অ্যাসেম্বলি লাইন উৎপাদনের অভ্যাস ক্যাটারাক্ট সার্জারি তেও কাজে লাগানো যাবে তিনি বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের এই বিশ্ব বিখ্যাত উদাহরণ তৈরি করেছেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে অরবিন্দ আইকেয়ারশুধু উৎপাদন বিজ্ঞানবাপ্রক্রিয়া প্রবাহ জ্ঞান স্থাপন করেছে তা শুধু নয়তারা আরো কিছু জিনিস বুঝতে পেরেছিল উদাহরণস্বরূপ ভারতে প্রচুর লোক অপারেশন থিয়েটারে আসে না কারণ তারা অপারেশন থেকে ভয় পায় তারা ব্যয় নিয়ে চিন্তিত হয় তারা এরপর কী ঘটবে তা নিয়ে উদ্বিগ্ন সুতরাং অরবিন্দ আই কেয়ার অনেক কিছু তৈরি করেছে যাকে আমরা আগে গ্রাহকদের সহ সৃষ্টি বলে উল্লেখ করেছি তারা সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীদের জড়িত করেছে তার অর্থ অন্যান্য গ্রাহকরা যারা চিকিত্সা করেছেন এবং যারা চক্ষু শিবিরে অংশগ্রহণ করে নিরাময় হয়েছেন রোগীদের সাথে কথা বলছেন তাদের আশ্বাস দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন এবং বিদ্যালয়ের বাচ্চাদের এই চোখের স্ক্রিনিং বিনামূল্যে চক্ষু শিবিরগুলির মাধ্যমে তারা নিশ্চিত করেছে যে তাদের তৈরি করা এই উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রক্রিয়া তে একটি অবিচ্ছিন্ন প্রবাহ চলতে থাকে সুতরাং পরিষেবার শ্রেষ্ঠত্ব তৈরির সংক্ষিপ্তসার হিসাবে আমাদের বুঝতে হবে সেই পরিষেবা সংস্থার প্রকৃতি এবং লক্ষ্যটি আমাদের বিজ্ঞান উত্পাদন বিজ্ঞান প্রক্রিয়া ফ্লো ডায়াগ্রাম প্রক্রিয়া অপ্টিমাইজেশন লাইন ব্যালেন্সিং ইত্যাদি ব্যবহার করে প্রক্রিয়াটি সমন্বিত করতে হবে গ্রাহক স্বাচ্ছন্দ্যের প্রয়োজনীয়তার সাথে মিতব্যয়ী উপযোগের সংমিশ্রনের প্রয়োজনীয়তার বিষয়টি বোঝবার চেষ্টা করুন সম্প্রদায় কে জড়িত করে আশ্বাস এবং নির্ভরতার বার্তা ছড়িয়ে দিন এবং অবশ্যই পরিবেশ বান্ধবতার সাথে সম্মতভাবে অরবিন্দ আই কেয়ার ফাউন্ডেশন আরও দুর্দান্ত কিছু কাজ করছেন যেটানিয়ে আমি পরে আলোচনা করব এবং ফলাফলটি হল বিশ্বজুড়ে একটি দুর্দান্ত উদ্যোগ তৈরির এই দুর্দান্ত উদাহরণ যা বিশাল সংখ্যক দেশকে প্রভাবিত করেছে চোখের যত্ন নেওয়ার জন্য সমস্ত ধরনের জটিল প্রক্রিয়া সুবিধা তৈরি করার জন্য সুতরাং ছানি অপারেশন থেকে শুরু করে আজ তারা খুব যুক্তিসঙ্গত ব্যয়ে বিভিন্ন ধরণের চোখের যত্নের পদ্ধতিগুলি করে এবং ভাল জিনিস হচ্ছে এটি অনেকটা ম্যাকডোনাল্ডের মতো এই চোখের যত্নের মডেলটি অন্যদের দ্বারা সফলভাবে অনুলিপি করা হয়েছে এবং প্রতিলিপি করা হয়েছে সুতরাং আমি আপনাকে আবার অনুরোধ করব গুগলের মাধ্যমে web এ অরবিন্দ আই কেয়ার সম্পর্কিত কেস স্টাডিগুলি দেখার জন্য ইউটিউবে তাদের সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত শুনুন এবং গতকাল এবং আজকের এই অধিবেশনটি আর একবার দেখুন এবং সূক্ষ্ম পদক্ষেপগুলি প্রশংসা করুন যেগুলি পরিষেবার শ্রেষ্ঠত্ব তৈরি করতে প্রয়োজনীয়